নমস্কার সুতরাং এই সপ্তাহে আমরা দেখব কীভাবে আমরা ল্যাপ্লেসকে সার্কিট বিশ্লেষণে রূপান্তরিত করতে পারি সুতরাং আসুন বিশদে যাওয়ার আগে আমাদের আলোচনাটি শুরু করা যাক প্রথমে আমরা ল্যাপলেস রূপান্তর সম্পর্কে কী আলোচনা করেছি তা বুঝতে পারি সুতরাং ল্যাপ্লেস রূপান্তরটি একটি ডোমেন ফাংশন দ্বারা প্রতিনিধিত্ব করা একটি সংকেতকে ডোমেনে বিশ্লেষণের অনুমতি দেয় সুতরাং মূলত যদি আপনার সিগন্যাল থাকে যা টাইম ডোমেনে কিছু ফাংশন রয়েছে যা বিশ্লেষণের জন্য এস ডোমেনে প্রতিনিধিত্ব করা যেতে পারে পূর্ববর্তী ক্লাসগুলিতে ল্যাপলেস রূপান্তর এবং ল্যাপলেস বেসিক সাধারণ ফাংশনগুলির রূপান্তর বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল তারপরে আমরা বিপরীত ল্যাপ্লেস ট্রান্সফর্মটি নিয়ে আলোচনা করেছি এবং আমরা বলেছিলাম যে আংশিক ভগ্নাংশ প্রসারণ বা ল্যাপ্লেস ট্রান্সফর্ম জোড় প্রযুক্তি ব্যবহার করে বিপরীত ল্যাপ্লেস ট্রান্সফর্মটি পাওয়া যায় এবং তারপরে আমরা আরও আলোচনা করেছি যে আসল খুঁটিগুলি সূচকীয় ফাংশনগুলিতে নিয়ে যায় এবং জটিল মেরুগুলি ডাম্প সাইনোসয়েডগুলির দিকে পরিচালিত করে এবং আমরা প্রাথমিক এবং চূড়ান্ত মান উপপাদাগুলিও আলোচনা করেছি যার মাধ্যমে আমরা পারি সার্কিট বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় প্রাথমিক এবং চূড়ান্ত শর্তগুলি সন্ধান করুন সুতরাং আমরা ল্যাপলেস রূপান্তর সম্পর্কে যখন আলোচনা করছি তখন আমরা সেই মূল পয়েন্টগুলি আলোচনা করেছি এখন আসুন আমরা ল্যাপ্লেস ট্রান্সফর্ম ব্যবহার করে কীভাবে সার্কিট বিশ্লেষণ করব তা নিয়ে কথা বলি সুতরাং বৈদ্যুতিক সার্কিট বিশ্লেষণের জন্য ল্যাপ্লেস ট্রান্সফর্মটি অন্যতম সেরা কৌশল এটি তিনটি বড় পদক্ষেপের সাথে জড়িত একটি হল আপনি সার্কিটকে সময় ডোমেন থেকে এস ডোমেনে রূপান্তরিত করেন এর অর্থ হল বৈদ্যুতিক সার্কিটে আপনার যে সার্কিট উপাদান রয়েছে সেগুলি প্রথমে এস ডোমেনে রূপান্তরিত হবে এবং তারপরে আমরা সার্কিট বিশ্লেষণ কৌশলগুলি ব্যবহার করে সার্কিটটি সমাধান করব যা আমরা পূর্ববর্তী ক্লাসগুলিতে আলোচনা করেছি যা নোডাল বিশ্লেষণ জাল বিশ্লেষণের মতো হতে পারে বা উত্স রূপান্তর সুপারপজিশন বা কোনও সার্কিট বিশ্লেষণ কৌশল যা আমরা এটি নিয়ে আলোচনা করেছি তা এছাড়াও আপনার থেভেনিন Thevenin'sএবং নর্টনেরNorton's সমতুল্য অন্তর্ভুক্ত করে দ্বিতীয় পদক্ষেপটি হল আমরা যে ডোমেইনে যে সার্কিট গঠন করেছি তা আমরা সার্কিট বিশ্লেষণ কৌশলটি ব্যবহার করে ব্যবহারকারীর সার্কিট সমাধান করব এবং অবশেষে যখন আমরা ডোমেইনে উত্তর পেয়ে যাব তখন আমরা সমাধানের জন্য বিপরীত ল্যাপ্লেস রূপান্তর ব্যবহার করব এবং পরিশেষে আমরা সময় ডোমেনে সমাধানটি পেয়ে যাব সার্কিট বিশ্লেষণ করার সময় আমরা এই তিনটি প্রধান পদক্ষেপ অনুসরণ করব সুতরাং প্রথম জিনিসটি যা আমাদের বুঝতে হবে তা হল আমরা কীভাবে বিভিন্ন সার্কিট উপাদানগুলিকে সময় ডোমেন থেকে এস ডোমেনে রূপান্তর করতে পারি আসুন প্রথমে আমাদের সার্কিটে সাধারণত যে তিনটি মূল উপাদান রয়েছে তা হল প্রতিরোধক সূচক এবং ক্যাপাসিটার আমরা কীভাবে তিনটি উপাদানকে ডোমেইনে রূপান্তর করতে পারি সময় ডোমেনে ভোল্টেজ কারেন্ট সম্পর্কের প্রতিরোধকের জন্য আমরা জানি যে ওহম আইন অনুসারে এটি 𝑣 𝑖𝑅 দ্বারা দেওয়া হয়েছিল এখন আপনি যদি ল্যাপ্লেস রূপান্তর গ্রহণ করেন আমরা সময় ডোমেন সমীকরণটি এস ডোমেনে রূপান্তরিত হয়ে যাব সুতরাং 𝑣 𝑡 হয়ে যাবে 𝑉 𝑠 R একটি ধ্রুবক পরিমাণ এবং কোনও পরিবর্তন নেই এবং 𝑖 𝑡 কে 𝑉 𝑠 তে রূপান্তর করা হবে এটি আমরা পাই যখন আমরা রোধকে ফ্রিকোয়েন্সি এর ডোমেনে রূপান্তর করি এখন সূচক হিসাবে আমরা জানি যে ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ এই সমীকরণ দ্বারা দেওয়া যেতে পারে যে 𝐿 𝑑𝑖 𝑑𝑡 এখন আমরা সময়ের পার্থক্য কৌশল ব্যবহার করব যা আমরা পূর্ববর্তী ক্লাসগুলিতে আলোচনা করেছি যখন আমরা ল্যাপ্লেস ট্রান্সফর্মের বিভিন্ন সম্পত্তি সম্পর্কে আলোচনা করছিলাম আমরা এই সময়ের জন্য ডোমেন সমীকরণকে ডোমেনের ল্যাপ্লেস ডোমেনে রূপান্তর করব সুতরাং 𝑣 𝑡 হয়ে যাবে 𝑉 𝑠 এখন L স্থির পরিমাণ হিসাবে একই থাকবে তবে 𝑑𝑖 𝑑𝑡 এর ক্ষেত্রে আমরা সময়ের পার্থক্য কৌশল ব্যবহার করব সুতরাং আমরা ল্যাপলেসটিকে 𝑑𝑖dt 𝑠𝐼𝑠 − 𝑖0− হিসাবে রূপান্তরিত করব সুতরাং আমরা বলতে পারি যে ইন্ডাক্টর ভোল্টেজের ল্যাপ্লেস রূপান্তর 𝑠𝐿𝐼 𝑠 𝐿𝑖 0− দ্বারা দেওয়া যেতে পারে সুতরাং এটি আমরা পরবর্তী ডোমেনে পাব যে কীভাবে সার্কিটের মধ্যে এই সমীকরণটি উপস্থাপন করা যায় আমরা জানি যে আপনার যদি একই সাথে 𝑉 𝑠 𝐿 𝑠𝐼 𝑠 𝑖 0− 𝑠𝐿𝐼 𝑠 𝐿𝑖 0− থাকে তবে আপনি বর্তমান 𝐼 এর মানও গণনা করতে পারবেন একই সমীকরণের সাহায্যে সুতরাং আপনি সমীকরণটি এমনভাবে পুনর্বিন্যাস করবেন যা আপনি পান সুতরাং এখন আমাদের কাছে ইন্ডাক্টর ভোল্টেজ পাশাপাশি এস ডোমেনে ইনডাক্টর কারেন্ট রয়েছে এখন আমরা এই সমীকরণগুলিকে সমতুল্য সার্কিটে রূপান্তর করব সুতরাং আপনি যদি সময় ডোমেনটিতে দেখতে পান তবে আমাদের কাছে এমন একটি সূচক রয়েছে যা যে কোনও সময়ে আমার কাছে 0 প্রবাহ হিসাবে প্রারম্ভিক কারেন্টের সাথে যে কোনও প্রকারের বর্তমান বহন করে থাকে এবং যেহেতু সূচক জুড়ে ভোল্টেজ যে কোনও সময় ভি হয় সুতরাং এটি ইন্ডাক্টর ভোল্টেজ এবং বর্তমানের ডোমেন প্রতিনিধিত্ব এখন যদি আমাদের সেগুলিকে ডোমেনে রূপান্তর করতে হয় তবে 𝑡 হয়ে যাবে 𝑉 𝑠 এবং 𝑖 𝑡 হয়ে যাবে 𝐼 𝑠 এখন সূচক জন্য আমরা কি করব আমরা জানি যে 𝑉 𝑠 𝑠𝐿𝐼 𝑠 𝐿𝑖 0− বিয়োগ চিহ্নটি উপস্থাপন করার জন্য কল্পিত ভোল্টেজ উত্সের মেরুতা যা ইন্ডাক্টরের জন্য প্রাথমিক অবস্থার প্রতিনিধিত্ব করবে এটি সময়ে l হয়ে যাবে এবং সমানতা বিপরীত হবে সুতরাং ইন্ডাক্টরের জন্য s ডোমেনে ভোল্টেজের সমীকরণটি হয়ে উঠবে s সেটি হল সিরিজের একটি সূচক যা ভোল্টেজ উত্সের সমান l এ l এর সমান 0 এবং শীর্ষে নেতিবাচক মেরুতা এবং নীচে ইতিবাচক সুতরাং আপনি এটি দেখতে পাচ্ছেন যে আমরা সময় ডোমেনকে S ডোমেনে রুপান্তরিত করার সময় যে সমীকরণটি পেয়েছি তা উপস্থাপন করব একইভাবে কারেন্টর জন্য এখন আপনি জানেন যে ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজটি যদি 𝑣𝑡 এর ডোমেনে 𝑉 𝑠 হিসাবে প্রতিনিধিত্ব করা হয় এবং তেমনিভাবে কারেন্ট 𝑖 𝑡 𝐼 𝑠 হিসাবে প্রতিনিধিত্ব করা হবে এখন আপনি যদি এটি দেখতে পান সমীকরণ সুতরাং এটি থেকে আপনি দেখতে পাবেন যে কারেন্ট 𝐼 𝑠 রূপান্তরিত হয়েছে দুটি ভাগে বিভক্ত হয়েছে সুতরাং আমরা আমরা কারেন্ট 𝐼 𝑠 সন্ধান করতে চাইলে সেই সমমানের সার্কিটটি খুঁজে পেতে সেই সমীকরণটি ব্যবহার করব সুতরাং প্রথম থেকে আমরা যা পাই তা হল 𝑖 𝑠 সুতরাং এটি একটি কারেন্ট উত্সের মান হবে যা প্রাথমিক অবস্থার প্রতিনিধিত্ব করবে যা সূচকটির মধ্য দিয়ে প্রবাহিত প্রাথমিক অবস্থা সুতরাং 𝑖 𝑠 দিকটি নিম্নমুখী হবে কারণ এটি ইতিবাচক সুতরাং কারেন্ট 𝐼 𝑠 আপনাকে কল্পিত কারেন্ট উত্সের জন্য একই দিক প্রদান করবে যা আপনি সূচকটির মাধ্যমে প্রবাহিত প্রবাহের প্রাথমিক অবস্থার প্রতিনিধিত্ব করে ফর্ম যুক্ত করবেন এখন সূচকটির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান পরবর্তী সুতরাং এটি 1 𝑠𝐿 V 𝑠 ছাড়া আর কিছুই হবে না সুতরাং এর অর্থ হল সূচকটির এই মানটি 𝑠𝐿 হবে সুতরাং এইভাবে আমরা বৈদ্যুতিন 𝑉 𝑠 আকারে বা বর্তমান 𝐼 𝑠 আকারে সূচককে প্রতিনিধিত্ব করতে পারি সুতরাং আপনি যখনই সার্কিট সমীকরণটি সমাধান করছেন তখন এগুলি প্রয়োজন আপনি যখন কির্ফফ ভোল্টেজ আইন ব্যবহার করছেন এটি সাধারণত ব্যবহৃত হয় এবং আপনি যখন সার্কিটগুলিকে রূপান্তর করার জন্য কির্ফোফের কারেন্ট আইন ব্যবহার করছেন তখন এটি ব্যবহার করা যেতে পারে এখন আসুন আমরা ক্যাপাসিটার সম্পর্কে কথা বলি তাই ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যে কোনও সময় কারেন্ট জানি 𝑖 𝑡 𝐶 𝑑𝑣dt দ্বারা দেওয়া যেতে পারে সুতরাং সময় ডোমেনে সমীকরণটি ব্যবহার করে আমরা এটিকে s এ রূপান্তর করব মেইন আমরা যখন এটির ডোমেনে রূপান্তর করব তখন তা হয়ে যাবে 𝐼𝑠 𝐶𝑠𝑉𝑠 − 𝑣0− 𝑠𝐶𝑉𝑠 − 𝐶𝑣0− এখন একইভাবে আপনি যদি পুনরায় সাজান ভোল্টেজের ক্ষেত্রে এই এই সমীকরণ বা এই এক্সপ্রেশন সুতরাং এই দুটি হল ডোমেইনে ক্যাপাসিটরের জন্য পরিচালনা সমীকরণ হবে সুতরাং আমরা উপস্থাপকের ক্ষেত্রে যেমনটি করেছিলাম তেমন প্রতিনিধিত্ব করতে পারি ক্যাপাসিটরের ক্ষেত্রেও আমরা এটি করতে পারি এবং সার্কিটের এই দুটি সমীকরণকে উপস্থাপন করতে পারি সুতরাং আসুন আমরা কীভাবে s ডোমেনে ক্যাপাসিটরের সমতুল্য প্রতিনিধিত্ব করব তা দেখতে দিন সুতরাং এটি সময় ডোমেনে ক্যাপাসিটরের সমান প্রতিনিধিত্ব যেখানে আপনার ক্যাপাসিটর হিসাবে ভোল্টেজ রয়েছে 𝑣 𝑡 ক্যাপাসিটর জুড়ে প্রাথমিক ভোল্টেজ 𝑣 এখন যখন আমাদের ক্যাপাসিটরের ওপারে s ডোমেইনে ভোল্টেজ 𝑉 𝑠 সন্ধান করতে বলা হয় আমরা এই সমীকরণটি ব্যবহার করব এবং আপনি কেবল দেখতে পাবেন যে এটিতে দুটি পদ রয়েছে এবং উভয়ই যেহেতু ভোল্টেজ তাই উভয় পদ একটি ভোল্টেজ পদ হতে পারে এবং যেহেতু এটি ইতিবাচক তাই এর অর্থ হল একটি ধনাত্মক ভোল্টেজ উত্স যা শীর্ষে ধনাত্মক এবং নীচে নেতিবাচক হবে তাই এটি কাল্পনিক ভোল্টেজ উত্স হবে যা সময়ে v হয় সমান দ্বারা 0 দ্বারা এস যা প্রাথমিক অবস্থার প্রতিনিধিত্ব করবে যা সময় ক্যাপাসিটরের ওপারে ভোল্টেজ 0 এর সমান এখন 1 sc এখানে ক্যাপাসিটারের মান হবে কারণ আপনি যখন বলছেন যে কারেন্ট I সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত করছি সুতরাং 1 sc I ক্যাপাসিটরের ওভার ভোল্টেজের ড্রপ হবে V0 এ v সময়ে 0 এর সমান এবং s দ্বারা এবং যখন আপনি যোগফল পাবেন তখন আপনি s ডোমেনে v তে মান পাবেন সুতরাং আপনার যখন কারশফের ভোল্টেজ আইন প্রয়োগ করার দরকার পড়ে তখন এটি প্রয়োজন হবে এখন পরবর্তী আপনি যখন এই দুটি শর্তাবলীর ক্ষেত্রে কারেন্ট 𝐼 𝑠 প্রতিনিধিত্ব করতে পারেন তখন আপনি যখন এই দুটি শর্তাদি বর্তমান পদগুলি ব্যতীত কিছুই না কারণ 𝐼 𝑠 কারেন্ট হয় 𝐼 𝑠 দুটি ভাগে বিভক্ত সুতরাং যখন আমরা প্রথম সারিকে এটি সার্কিটের উপস্থাপন করব তখন আপনি sc উপর 1 এবং যখন মানগুলি দেখতে পাবেন আপনি 1𝑠𝐶 𝑉 𝑠 দ্বারা বিভক্ত করতে পারেন তখন আপনি পাবেন 𝑠𝐶𝑉 𝑠 যা কারেন্ট প্রবাহমান ছাড়া আর কিছুই হবে না সার্কিটেরএই পা এর পরে C তে V তে আবার t 0 আবার একটি কারেন্ট শব্দ যা একটি ধ্রুবক মান কারণ এটি সময় ক্যাপাসিটর পেরিয়ে ভোল্টেজকে t 0 তে উপস্থাপন করবে এবং যেহেতু এটির একটি নেতিবাচক চিহ্ন রয়েছে যার স্রোতের দিকটি বিপরীত হবে কারেন্টর দিক 𝐼 𝑠 সুতরাং এতে আপনি Is সমান সমীকরণের প্রতিনিধিত্ব করতে পারেন এবং আপনি যখনই কারশফের কারেন্ট আইনের Kirchhoff's Current Lawসাহায্যে সার্কিটটিকে বিশ্লেষণ করতে দেখেন তখন আপনি এটি ব্যবহার করতে পারেন সুতরাং এই ভোল্টেজ এবং কারেন্ট সমীকরণগুলি যখনই আপনার সুবিধার্থে সার্কিট সমাধান করার প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন এখন এই সমীকরণগুলি থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে প্রাথমিক অবস্থাগুলি এখন রূপান্তরটির অংশ সুতরাং আমরা কীভাবে এস ডোমেনে প্রাথমিক অবস্থার সাথে যুক্ত করব তা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ এস ডোমেন সমীকরণগুলিও প্রাথমিক অবস্থার যত্ন নেয় সার্কিট বিশ্লেষণে ল্যাপ্লেস ট্রান্সফর্ম ব্যবহার করার এখন এটি অন্যতম বৃহত সুবিধা এখন আরেকটি সুবিধা হল এটি আপনাকে সম্পূর্ণ প্রতিক্রিয়া দেবে যা ক্ষণস্থায়ী অন্তর্ভুক্ত করবে এবং সার্কিটের অবিচলিত রাষ্ট্রীয় প্রতিক্রিয়া সুতরাং যদি আপনি মনে করেন আমরা যখন প্রথম অর্ডারের পদক্ষেপ প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করছি তখন দ্বিতীয় আদেশের সার্কিট আমরা সমাধানটিকে প্রাকৃতিক প্রতিক্রিয়াতে রূপান্তরিত করেছি প্রথম প্রতিক্রিয়াতে এবং রূপান্তরিত উভয় প্রতিক্রিয়া পৃথকভাবে রূপান্তরিত করেছি শেষ পর্যন্ত আমরা চূড়ান্ত প্রতিক্রিয়া পেতে সমষ্টি করব তবে এক্ষেত্রে আমাদের দুটি সমাধান পৃথকভাবে বিশ্লেষণ করে এবং তারপরে সংশ্লেষের বিষয়ে চিন্তা করার দরকার নেই কারণ ল্যাপ্লেস ট্রান্সফর্ম এবং ল্যাপ্লেস ট্রান্সফর্ম ব্যবহার করে সার্কিট বিশ্লেষণ আপনাকে সরাসরি সার্কিটের সম্পূর্ণ প্রতিক্রিয়া জানাবে এখন যদি আপনি এই দুটি সমীকরণ ঘনিষ্ঠভাবে দেখতে পান যে 𝑉 𝑠 𝑠𝐿𝐼 𝑠 𝐿𝑖 0− এবং 𝐼𝑠 𝑠𝐶𝑉 𝑠 𝐶𝑣 0− আপনি যখন পর্যবেক্ষণ করেন তখন আপনি দ্বৈততাটি নিশ্চিত করতে পারবেন কারণ আপনি যদি উভয় সমীকরণ দেখতে পান তবে দেখতে পাবেন যে এল সি এর দ্বৈত 𝐼 𝑠 𝑉 𝑠 এর দ্বৈত এবং 𝑣 0− কারেন্টর দ্বৈত সুতরাং এগুলি দ্বৈত জোড়া তৈরি করে

এখন যখন আমরা এস ডোমেনের প্রতিবন্ধকতার বিষয়ে কথা বলি তখন প্রতিবন্ধকতা শূন্য প্রাথমিক অবস্থার অধীনে ভোল্টেজ ল্যাপ্লেস রূপান্তর এবং কারেন্ট ল্যাপ্লেস রূপান্তর অনুপাত ব্যতীত আর কিছুই হবে না সুতরাং আমরা ইমপিডেন্স Z 𝑠 𝑉 𝑠 লিখতে পারে সুতরাং এই তিনটি সার্কিট উপাদানগুলির প্রতিবন্ধকতা যা আমরা 𝐼 𝑠 আলোচিত প্রতিরোধের জন্য 𝑍 𝑠 R হয়ে উঠবে প্রেরণাকারীর জন্য এটি 𝑍 𝑠 𝑠𝐿 ক্যাপাসিটরের জন্য 𝑍 𝑠 1 𝑠𝐶 হবে এখন আপনি যদি অ্যাডমিনট্যান্সটি সন্ধান করতে চান প্রবেশপত্রে প্রতিবন্ধীটির প্রতিদান হবে সুতরাং 𝑍 𝑠 এর ক্ষেত্রে যদি আপনি Y𝑠 𝐼 𝑠 এবং একইভাবে 𝑉 𝑠 মত আচরণের মানগুলি ইনডাক্টর এবং ক্যাপাসিটরের বিপরীত পরিবর্তন করে এখন সার্কিট বিশ্লেষণে ল্যাপ্লেস ব্যবহারের ফলে বিভিন্ন সংকেত উত্স ব্যবহার সহজ হবে সুতরাং ইমপুলস প্রতিক্রিয়া পদক্ষেপ প্রতিক্রিয়া র্যাম্প এবং এক্সপেনশিয়াল উত্স প্রতিক্রিয়া সার্কিট বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং এখন আসুন আমরা কয়েকটি উদাহরণ নিই যাতে আমরা বুঝতে পারি যে কীভাবে আমরা সার্কিট উপাদানগুলি এবং তাদের ল্যাপ্লেসকে সার্বিক সার্কিট বিশ্লেষণে রূপান্তর করব আসুন আমরা একটি উদাহরণ গ্রহণ করি যেখানে আমাদের ইন্ডাক্টর জুড়ে 𝑣𝑜 𝑡 সন্ধান করতে হবে এবং আমরা ধরে নিই যে ক্যাপাসিটর জুড়ে ইন্ডাক্টর বা প্রাথমিক ভোল্টেজের মাধ্যমে কোনও প্রারম্ভিক কারেন্ট নেই সুতরাং এটি 0 প্রাথমিক শর্ত থাকবে এখন আমাদের প্রথমে কি করা উচিত প্রথমত আমাদেরকে সময় ডোমেন থেকে সার্কিটকে এস ডোমেনে রূপান্তর করতে হবে সুতরাং যে উত্সটি ইউনিট স্টেপ ফাংশন হয় যখন আপনি এস ডোমেনে রূপান্তর করবেন এটি 1 s হয়ে যাবে সূচকটি হবে sL এবং এল এর মান 1 হয় তাই এটি হয়ে যাবে 𝑠 13 𝐹 ফ্যারাড ক্যাপাসিটরের এস ডোমেনে 3 s হিসাবে মান থাকবে সুতরাং এখন আমাদের এস ডোমেনে এই সমস্ত উপাদান রয়েছে আমরা এখন এস ডোমেনে এই সার্কিটটি উপস্থাপন করতে পারি সুতরাং উত্স এখন 1 s হয়ে যাবে প্রতিরোধগুলিতে কোনও পরিবর্তন হবে না সুতরাং এগুলি একই থাকবে ক্যাপাসিটারটি এখন 3 s হয়ে গেছে এবং সূচকটি হয়ে গেছে 𝑠 এবং আমাদের প্রথমে এস ডোমেনে ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ খুঁজে বের করতে হবে এবং তারপরে আমরা এটিকে সময় ডোমেনে রূপান্তর করব এখন আপনি যদি সার্কিটটি দেখেন তবে আপনি জাল বিশ্লেষণটি কাজে লাগাতে পারেন সুতরাং আসুন আমরা বলতে পারি যে কারেন্ট 𝐼1 𝑠 প্রথম লুপে রয়েছে 𝐼2 𝑠 লুপ 2 এ রয়েছে জাল 1 এর জন্য আপনি সমীকরণটি লিখতে পারেন জাল 2 জন্য কি ঘটবে আপনি সমস্ত প্রতিবন্ধগুলি যোগ করবেন তাই এটি হয়ে যাবে 𝐼2 এর জন্য আপনি পাবেন এবং তারপরে 𝐼1 যেহেতু ক্যাপাসিটরের 𝐼2 এর বিপরীত দিকে রয়েছে আপনি ক্যাপাসিটরের জন্য অন্য একটি শব্দ পাবেন সুতরাং এখন আপনি যখন এটি সহজ করবেন আপনি মান পাবেন এখন যদি আপনি সরল করেন এখন এটি সমাধান করার জন্য আপনি বর্গ কৌশল তৈরির কাজে লাগিয়ে দেবেন সুতরাং আপনি প্রথমে এই পদগুলির বর্গ তৈরি করবেন সুতরাং এটি এখন পরিণত হবে অণুতে আপনি √2 দ্বারা গুন করতে পারবেন এবং ডিনোমিনেটরে আপনার √2 থাকতে পারে সুতরাং আপনি যদি এই উপাদানটি দেখতে পান তবে আপনি যা দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এটি 𝑒−4𝑡 sin √2𝑡 এর ল্যাপ্লেস রূপান্তর ছাড়া আর কিছুই নয় অতএব ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ প্রতিক্রিয়া পান এখন আমাদের আর একটি কেস দেখতে দিন যখন আপনার প্রাথমিক শর্তটি ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ এবং মানটি 5 ভোল্ট আমরা প্রথমে সার্কিটকে এস ডোমেনে রূপান্তর করব তবে আমাদের প্রথমে দেখতে হবে যে প্রদত্ত প্রাথমিক শর্তটির কারেন্ট উত্স থাকবে 𝐶𝑣𝑜 কারণ আপনি যদি দেখেন যে এই সমস্তগুলি সমান্তরালভাবে সংযুক্ত রয়েছে তবে এর অর্থ হল কারশফের কারেন্ট ল টিKirchhoff's Current Law সবচেয়ে উপযুক্ত বিকল্প হবে সুতরাং এখন যখন আপনি কারশফের কারেন্ট ল Kirchhoff's Current Lawদেখেন তার অর্থ আপনাকে অবশ্যই এই ক্যাপাসিটরকে সমতুল্য ডোমেনে রূপান্তর করতে হবে সুতরাং এখন এই নির্দিষ্ট শব্দটি 1 Sc তে রূপান্তরিত হবে এবং আপনার সমান্তরালে আপনার কারেন্ট উত্সের মান হবে 𝐶𝑣𝑜 𝑣𝑜 5 ভোল্ট হিসাবে দেওয়া হবে C দেওয়া হবে 01 F 𝐶𝑣𝑜 01 05 𝐴 এখন এই নির্দিষ্ট সার্কিটটি ব্যবহার করে আপনি এস ডোমেনে সম্পূর্ণ সার্কিটটি রূপান্তর করতে পারবেন সুতরাং চিত্রের মত এটি এটিকে ডোমেইনে রূপান্তর করা হবে ঘনিষ্ঠভাবে একক পদক্ষেপ ফাংশনটির অর্থ আপনি সময় শিফট পাচ্ছেন সুতরাং ভোল্টেজ উত্সের ল্যাপ্লেস রূপান্তরটি 10⁄ 𝑠 1 হয়ে যাবে এবং তারপরে প্রতিরোধগুলি একই থাকবে ক্যাপাসিটারটি এখন 10 s তে রূপান্তরিত হবে এবং সমান্তরাল প্রস্থে আপনার বর্তমান উত্সটি হবে 05 অ্যাম্পিয়ার হিসাবে মান কারণ এটি প্রাথমিক অবস্থার প্রতিনিধিত্ব করবে এবং তারপরে আপনার বর্তমান উত্স রয়েছে যা ল্যাপলেস রূপান্তরিত হয়ে 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে এখন আপনার কি করতে হবে আপনাকে শীর্ষ নোডে কারশফের বর্তমান আইন Kirchoff's Current Lawপ্রয়োগ করতে হবে সুতরাং আপনি দেখতে পাবেন 1 2 এবং 3 হল স্রোত যা নোডের ভিতরে যাচ্ছে এবং 2 নোড থেকে বেরিয়ে আসছে সুতরাং আপনি যখন আগত এবং বহির্গামী স্রোতগুলি সংকলন করেন আপনি সেই স্রোত বলতে পারেন এখানে বহির্গামী কারেন্ট 𝑉010 এবং এখানে বহির্গামী কারেন্ট 𝑉010s হবে এখন আপনি যদি গুন উভয় পক্ষের 10 দ্বারা এবং আপনি পুনরায় সাজান আপনি যখন সমাধান করবেন তখন আপনি 𝐴 10 𝐵 15 এবং এর মান পেতে পারেন এটি আপনি যে বিপরীতমুখী ল্যাপ্লেস ট্রান্সফর্মটি পাবেন তা সহজেই লিখিত যেতে পারে সুতরাং এখন এটি দিয়ে আমরা আমাদের আজকের অধিবেশনটি বন্ধ করতে পারি সুতরাং এতে আমরা বিভিন্ন সার্কিট উপাদান এবং আপনি কীভাবে এগুলিকে ল্যাপ্লেস ট্রান্সফর্মে রূপান্তর করতে পারেন সে সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা এখন পরবর্তী ক্লাসে স্থানান্তর ফাংশন সম্পর্কে কথা বলব আপনাকে ধন্যবাদ